নমস্কার গতকাল আমরা আলোচনা করেছি বিভিন্ন বর্তনীর উপাদান নিয়ে যেমন রোধ ক্যাপাসিটর এবং কুণ্ডলী আমরা দেখেছিলাম তাদের বৈশিষ্ট্য এবং তাদের চালিত সমীকরণ আমরা ওহমের সূত্র Ohm's Law নিয়েও আলোচনা করলাম এখন আজ আমরা আমাদের আলোচনা অব্যাহত রাখবো এবং দেখবার চেষ্টা করবো কিছু মৌলিক সূত্র যেগুলি বৈদ্যুতিক বর্তনী বিশ্লেষণে গুরুত্বপূর্ণ এখন ওহমের সূত্রটি Ohm's Law নিজে পর্যাপ্ত নয় বর্তনীর বিশ্লেষণে তাই কার্শফের দুটি সূত্র Kirchhoff's two lawsKirchhoff's two lawsতৈরি হয়েছে যেগুলো পর্যাপ্ত ও শক্তিশালী বিভিন্ন ধরনের বৈদ্যুতিক বর্তনী বিশ্লেষণ করতে এই দুটি সূত্র কি এই দুটি হলো কার্শফের কারেন্ট সূত্র Kirchhoff's current law ও কার্শফের ভোল্টেজ সূত্র Kirchhoff's voltage law প্রথম সূত্র অর্থাৎ কার্শফের কারেন্ট সূত্র Kirchhoff's current law আধানের নিত্যতা সূত্র এর উপর ভিত্তি করে তৈরি তার মানে কোন সিস্টেমের মধ্যে মোট আধানের বীজগাণিতিক যোগফল অপরিবর্তিত থাকে এবং কার্শফের কারেন্ট সূত্র বলছে কোন নির্দিষ্ট বিন্দুতে অথবা কোন বদ্ধ পরিধিতে যত পরিমাণ কারেন্ট প্রবেশ করছে তার বীজগাণিতিক যোগফল শুন্য হবে কিভাবে গাণিতিক ভাবে সেটাকে প্রকাশ করবে তুমি এটাকে প্রকাশ করবে in এর যোগফল হিসাবে যেটা nth উপাদানের মধ্যে দিয়ে প্রবাহিত হছে অথবা বর্তনীর nth শাখা দিয়ে সুতরাং in হলো nth শাখা দিয়ে প্রবাহিত তড়িৎ সুতরাং KCL বলছে সমস্ত শাখার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফল শুন্য হবে এবং n হবে 1 থেকে N N কি N হলো একটি নির্দিষ্ট নোডে যুক্ত মোট শাখার সংখ্যা যেখানে আমরা বর্তনীর বিশ্লেষণ করেছি অথবা আমরা বলতে পারি এটা হলো কোনো বদ্ধ পরিধির থেকে বেরিয়ে আসা বা প্রবেশ করা শাখার সংখ্যা এখন এই সুত্রে কারেন্ট প্রবেশ করাকে ধনাত্মক এবং কারেন্ট বেরিয়ে যাওয়া কে ঋণাত্মক হিসাবে ধরা হয় সুতরাং তুমি যদি এই নির্দিষ্ট চিত্রটিকে দেখো এবং তুমি যে নোডে কারেন্ট প্রবেশ করছে বা বেরিয়ে যাচ্ছে সেখানে কার্শফের কারেন্ট সূত্র প্রয়োগ করার চেষ্টা করো তাহলে দেখবে কারেন্ট i1 ওই নোডে প্রবেশ করছে তাই এটা ধনাত্মক কারেন্ট i2 বেরিয়ে আছে তাই এটা ঋণাত্মক অনুরূপভাবে i3 ধনাত্মক এবং i4 ও i5 ঋণাত্মক এবং সমস্থ কারেন্টের যোগফল শুন্য হবে যেটা KCL এর ওই বিশেষ সমীকরণ টিকে মানছে অথবা আমরা অন্যভাবে লিখতে পারি i1 i3 i2 i4 i5 তো এখান থেকে আমরা কি সিধান্তে আস্তে পারি যে কনো নোডে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করছে সেটা যে পরিমাণ কারেন্ট বেরিয়ে যাচ্ছে তার সঙ্গে সমান এখন কার্শফের দ্বিতীয় সূত্রটি নিয়ে আলোচনা করা যাক এবং এটা শক্তির নিত্যতা সূত্রের উপর ভিত্তি করে তৈরি এই কার্শফের ভোল্টেজ সূত্র Kirchhoff's voltage law বলছে কোনো বদ্ধ পথে মোট ভোল্টেজের বীজগাণিতিক যোগফল শুন্য হবে তো এইক্ষেত্রে Vm ওই নির্দিষ্ট উপাদানটির দুই প্রান্তের ভোল্টেজ যেটা একটা বদ্ধ পথে যোগ আছে এবং যদি তুমি একটি নির্দিষ্ট বদ্ধ পথে সমস্থ উপাদানের দুই প্রান্তের ভোল্টেজকে যোগ করো তখন তুমি পাবে সমস্থ ভোল্টেজের যোগফল শুন্য এবং m হবে 1 থেকে M যেখানে M হলো ওই বদ্ধ পথের ভোল্টেজের সংখ্যা এবং Vm যেটা আমরা বিবেচনা করেছি সেটা হলো mth ভোল্টেজ এখন কোনো একটি বিশেষ বর্তনীকে কিভাবে কার্শফের ভোল্টেজ সূত্র Kirchhoff's voltage law দিয়ে বিশ্লেষণ করবে এই নির্দিষ্ট বর্তনীকে দেখা যাক যেখানে সমস্ত উপাদান গুলি একটি নির্দিষ্ট পথে যুক্ত আছে তো এই পথটি হলো একটি বদ্ধ পথ যদি আমরা এই পথে কার্শফের ভোল্টেজ সূত্র প্রয়োগ করি তাহলে কি লিখতে পারি v1 থেকে শুরু করা যাক যেহেতু আমরা v1 থেকে শুরু করেছি তার মানে আমরা ভোল্টেজের ঋণাত্মক প্রান্ত দিয়ে ঢুকছি এবং ধনাত্মক প্রান্ত দিয়ে বেরিয়ে যাচ্ছি তার মানে ভোল্টেজের বৃদ্ধি ঘটছে ঋণাত্মক থেকে ধনাত্মক প্রান্তে তাই আমরা প্রকাশ করছি v1 এবং এখন রোধের জন্য v2 ধনাত্মক কারণ আমরা ধনাত্মক দিক দিয়ে প্রবেশ করছি এবং ঋণাত্মক দিক দিয়ে বেরিয়ে আসছি তো এখানে এটা একটা ভোল্টেজ ড্রপ তো ভোল্টেজ ড্রপের জন্য আমরা ধনাত্মক লিখি এবং ভোল্টেজ বৃদ্ধির জন্য ঋণাত্মক লিখি ভোল্টেজ v3 এর জন্য আমরা আবার ধনাত্মক লিখবো কারণ রোধের দুই প্রান্তে আমরা ভোল্টেজ ড্রপ দেখতে পাচ্ছি এবং আবার যখন আমরা ভোল্টেজের দিকে যাবো আমরা দেখবো ভোল্টেজটি আবার বৃদ্ধি পাচ্ছে ঋণাত্মক থেকে ধনাত্মক এর দিকে তাই আমরা v4 এর ঋণাত্মক নিয়েছি এবং তারপর রোধের দুই প্রান্তে v5 টি হলো ভোল্টেজ ড্রপ তাই আমরা v5 এর ধনাত্মক নিয়েছি এখন যদি তুমি এগুলিকে সমীকরণে সাজিয়ে নিতে পারি তাহলে আমরা বলতে পারি v1 v4 হলো v2 v3 v5 এখন এটা থেকে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে একটি নির্দিষ্ট পথে ভোল্টেজ ড্রপের যোগফল সেই পথে ভোল্টেজ বৃদ্ধির যোগফলের সঙ্গে সমান এখন এখন রোধের শ্রেণী সমবায় ও ভোল্টেজ বিভাজন সম্পর্কে আলোচনা করা যাক নিচের বর্তনীটিকে দেখা যাক যেখানে রোধ দুটি শ্রেণী সমবায়ে যুক্ত এবং দুটি রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে কারণ তারা শ্রেণী সমবায়ে যুক্ত এবং এটা পথটিকে সম্পূর্ণ করছে তো কোন সূত্রটি ব্যবহার করবে তুমি কার্শফের ভোল্টেজ সূত্র ব্যবহার করতে পারো এখন কারেন্ট সমান তো R1 দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ লেখা যেতে পারে v1iR1 এবং অনুরূপভাবে R2 এর দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ লেখা যেতে পারে v2iR2 সুতরাং কার্শফের ভোল্টেজ সূত্র থেকে মোট ভোল্টেজ আমরা লিখতে পারি vv1v2 এখন কারেন্ট সমান তাই কারেন্টকে বাইরে আনতে পারি এবং তুমি পাবে vv1v2iR1R2iReq তো এই সমীকরণের এই বিশেষ জায়গাটি প্রকাশ করা যেতে পারে এই চিত্রটির দ্বারা যেখানে আমাদের আছে ভোল্টেজ উৎস v এবং দুটি রোধ R1 ও R2 এর তুল্য রোধ ReqR1R2 এখন সাধারণভাবে এই নির্দিষ্ট সমীকরণকে একাধিক রোধের জন্য ও ব্যবহার করা যেতে পারে সুতরাং শ্রেণী সমবায়ে যুক্ত যেকোনো সংখ্যক রোধের তুল্য রোধ হবে সেই রোধ গুলির মানের যোগফল মনেকরো তোমার কাছে n সংখ্যক রোধ আছে যেগুলি শ্রেণী সমবায়ে যুক্ত যাদের মান R1 R2 থেকে Rn পর্যন্ত তুল্য রোধ কি হবে তুল্য রোধ হবে সমস্ত শ্রেণী সমবায়ে যুক্ত রোধ গুলির যোগফল ReqR1R2Rni1nRi এখন রোধগুলির মধ্যে বিভাজিত ভোল্টেজ সেই রোধ গুলির মানের সঙ্গে সমানুপাতিক মনেকর সেখানে Rn একটি রোধ আছে যার দুই প্রান্তের ভোল্টেজ vn তাহলে vnRnR1R2Rnv এখন সেই ক্ষেত্রটি নিয়ে কথা বলা যাক যেখানে রোধ গুলি সমান্তরাল সমবায়ে যুক্ত আছে সেখানে কারেন্ট বিভাজন সূত্রটি অনুসরণ করা হবে তো এখন এই চিত্রটি নেওয়া যাক যেখানে ভোল্টেজটি যুক্ত আছে R1 ও R2 এর সঙ্গে যেগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত তো R1 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হল i1 এবং R2 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হলো i2 যেহেতু এগুলি সমান্তরাল ভাবে যুক্ত তাহলে তুমি কোন সূত্র প্রয়োগ করতে পারো তুমি প্রয়োগ করতে পারো কার্শফের কারেন্টের সূত্র Kirchhoff's current law তো মূলত একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা সবসময় মনে রাখতে হবে সেটা হলো যখনই কোনো উপাদান শ্রেণী তে যুক্ত থাকবে তখন কার্শফের ভোল্টেজ সূত্র Kirchhoff's voltage law ব্যবহার করবো আর যখন কোনো উপাদান সমান্তরালে যুক্ত থাকবে তখন কার্শফের কারেন্ট সূত্র Kirchhoff's current lawব্যবহার করবো তো এই হলো দুটি খুব গুরুত্বপূর্ণ সূত্র যেগুলি তোমরা বর্তনীর উপর নির্ভর করে প্রয়োগ করতে পারো সুতরাং একটি নির্দিষ্ট বর্তনী দেখা যাক যেখানে কারেন্ট i1 ও i2 তে ভাগ হয়ে যাচ্ছে i1 প্রবাহিত হচ্ছে R1 এর মধ্যে দিয়ে এবং i2 প্রবাহিত হচ্ছে R2 এর মধ্যে দিয়ে যেহেতু R1 ও R2 উভয়েরই দুইপ্রান্তের ভোল্টেজ সমান তাই তুমি খুব সহজেই i1 এর মান বের করতে পারো যেটা হলো vR1 ওহমের সূত্রের সাহায্যে অনুরূপভাবে i2 এর জন্য আমরা লিখতে পারি vR2 তো শেষমেশ ii1i2vR1vR2v1R11R2vReq এটাকে তোমরা প্রকাশ করতে পারো তুল্য চিত্র দিয়ে যেখানে তুল্য রোধের সঙ্গে শ্রেণী সমবায়ে ভোল্টেজ যুক্ত আছে সুতরাং 1Req1R11R2 এখন সাধারণ ভাবে তোমরা এই সমীকরণটিকে কি লিখতে পারো মনেকর এখানে n সংখ্যক রোধ সমান্তরালে যুক্ত আছে তাহলে 1Req হবে 1R1 যোগ 1R2 যোগ 1R3 এমনি করে 1Rn পর্যন্ত অথবা গাণিতিকভাবে আমরা বলতে পারি 1Req1R11R21Rni1n1Ri যেখানে N হলো উপাদানের সংখ্যা এখানে যেটা রোধের সংখ্যা যেগুলি সমান্তরাল ভাবে যুক্ত আছে তো এই ধারনাটিকে কিভাবে সংক্ষিপ্ত করবে এটা বলছে যেকোনো সমান্তরাল সমবায়ে যুক্ত রোধের তুল্য রোধ প্রতিটি রোধের পুরকের যোগফলের পুরক তো প্রতিটি রোধের পুরক হলো 1Ri এবং তুমি এগুলোর যোগ করবে এবং যা পাবে সেগুলর আবার পুরক নিলে পাবে সমান্তরাল সমবায়ে যুক্ত ওই রোধ গুলির তুল্য রোধ তার মানে তোমরা লিখতে পারো তুল্য রোধ হলো প্রতিটি রোধের পুরকের যোগফলের পুরক এখন কারেন্ট বিভাজন দেখা যাক আগের স্লাইডে যে চিত্রটি দেখলে তুমি প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের পাবে i1iR2R1R2i2iR1R1R2 এখন তোমাকে বলা হলো এর মান কিভাবে বের করবে তো দেখা যাক কিভাবে i1 ও i2 এর মান বের করবে চিত্রটি দেখে তো এখন তুমি জানো i হলো i1 ও i2 এর যোগফল এবং ভোল্টেজ v উভয় রোধের দুই প্রান্তেই প্রয়োগ করা হয়াছে তো vi1R1i2R2 তো এখান থেকে i2 এর মান বের করা যেতে পারে যেটা হলো i1R1R2 এখন ii1i1R1R2 সহজ করলে ii1R1R2R2 সুতরাং i1iR2R1R2 i2iR1R1R2 এখন একটা উদাহরণ নেওয়া যাক যদি তোমাকে প্রশ্ন করা হয় বর্তনীর i2 ও v2 এর মান বের করো এবং 3 ওহম রোধের ক্ষমতার মান তাহলে তুমি কি করবে যেহেতু এই দুটি সমান্তরালে যুক্ত আছে তো তুমি কার্শফের কারেন্ট সূত্র Kirchhoff's current law ব্যবহার করতে পারো ওই নোডে এবং বের করতে পারো তুল্য রোধ কত তো তোমরা পাবে Req46 3463636Ω তো মোট তুল্য রোধ হবে 6 ওহম এবং যথাক্রমে তুমি কারেন্টের মান বের করতে পারো iVReq1262A এখন 2 ওহম সমান্তরাল রোধের দুই প্রান্তে ভোল্টেজ মূলত ওই নির্দিষ্ট অংশের হবে v2Ωi2Ω4 V যেহেতু ভোল্টেজ v2 উভয় রোধের জন্যই সমান তাই তুমি এর জন্য v2 বের করতে পারো এবং শেষমেশ কারেন্ট বিভাজন সূত্র দিয়ে i2 এর মান বের করতে পারো সুতরাং তুমি পাবে 4 ভোল্ট 6 ওহম ও 3 ওহম সমান্তরাল রোধের জন্য যেটা হলো v2 তারপর কারেন্ট বিভাজন সূত্র ব্যবহার করে i2 এর মান বের করতে পারো Pv2i2443533W এখন শ্রেণী সমবায়ে যুক্ত ক্যাপাসিটর সম্পর্কে আলোচনা করা যাক নিচের বর্তনীটিকে ধরা যাক যেখানে n সংখ্যক ক্যাপাসিটর শ্রেণী সমবায়ে যুক্ত আছে এখানে কার্শফের ভোল্টেজ সূত্রটি Kirchhoff's Voltage law ব্যবহার করা যেতে পারে কারণ এগুলি শ্রেণী তে যুক্ত আছে যখন কার্শফের ভোল্টেজ সূত্রটি Kirchhoff's Voltage lawব্যবহার করবে তখন পাবে vv1v2vn কারণ এই ভোল্টেজ গুলি হলো প্রতিটি ক্যাপাসিটরের দুই প্রান্তের ভোল্টেজ এখন ভোল্টেজ v এর মান কত এখন k তম ক্যাপাসিটরের জন্য ভোল্টেজ v হবে vkt1Ckt0tidtvk সুতরাং এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যেখানে আমরা বিশ্লেষণ করেছিলাম বিভিন্ন রোধ ক্যাপাসিটর ও কুণ্ডলী নিয়ে এখন এটা হলো k তম ক্যাপাসিটরের জন্য যদি তুমি শ্রেণী সমবায়ে যুক্ত সমস্ত দুই প্রান্তের ভোল্টেজকে যোগ করো তাহলে তুমি মোট ভোল্টেজের মান পেয়ে যাবে v1C1t0tidtv11C2t0tidtv21Cnt0tidtvn সুতরাং তুমি যদি এই নির্দিষ্ট সমীকরণটিকে পুনরায় সজ্জিত করো তুমি সমস্ত ক্যাপাসিটরকে অন্তরকলনের বাইরে নিয়ে আসে যোগ করতে পারো কারণ এগুলি দ্রুবক এবং তখন প্রাথমিক ভোল্টেজ হবে 1C11C21Cnt0tidtv1t0v2t0vnt0 তো তোমরা কি লিখতে পারো 1Ceqt0tidtv এখন এই দুটিকে তুলনা করলে তুমি খুব সহজেই বলতে পারো 1Ceq হলো সমস্ত ক্যাপাসিটরের পুরকের যোগফল তো তুমি লিখতে পারো 1Ceq1C11C21Cni1n1Ci যেটা হলো ক্যাপাসিটরের শ্রেণী তে যুক্ত হবার সংখ্যা তো এখন কি বলতে পারো n সংখ্যক শ্রেণী সমবায়ে যুক্ত ক্যাপাসিটরের তুল্য ক্যাপাসিটর হলো প্রতিটি ক্যাপাসিটেন্সের পুরকের যোগফলের পুরক এখন যদি তুমি আগের আলোচনা যেটা ছিল রোধ নিয়ে তার সগে তুলনা করো তোমরা দেখতে পাবে রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের সঙ্গে ক্যাপাসিটরের শ্রেণী সমবায়ের তুল্য ক্যাপাসিটরের মিল আছে এখন সমান্তরাল সমবায়ে যুক্ত ক্যাপাসিটরের সম্পর্কে আলোচনা করা যাক তো এখানে তুমি কি করতে পারো তুমি কার্শফের কারেন্টের সূত্রটি ব্যবহার করতে পারো এবং তুল্য ক্যাপাসিটরের মান বের করতে পারবে সুতরাং যখন তুমি কার্শফের কারেন্টের সূত্রটি প্রয়োগ করবে তুমি জানো যে i তম ক্যাপাসিটরের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ কে লেখা যেতে পারে ikCkdvdt এটা যেটা আমরা আগের ক্লাসে পড়েছি এখন যদি তুমি সবগুলি কারেন্টকে যোগ করো এটা বর্তনীর কারেন্টের সঙ্গে সমান হবে তো মোট কারেন্টটি হলো i1 থেকে in কারেন্টের যোগফল তো যখন তুমি যোগ করবে তুমি পাবে iC1dvdtC2dvdtCndvdt যোগ করে তুমি লিখতে পারো i1nCidvdtCeqdvdt মূলত তুমি বলতে পারো তুল্য ক্যাপাসিটর হলো সমস্ত ক্যাপাসিটেন্সের যোগফলের সঙ্গে সমান যেগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত আছে সুতরাং n সংখ্যক সমান্তরাল সমবায়ে যুক্ত ক্যাপাসিটরের তুল্য ক্যাপাসিটর হবে প্রতিটি ক্যাপাসিটেন্সের যোগফল তো এখন যদি তুমি পর্যবেক্ষণ করো একটি বর্তনীতে রোধ ও ক্যাপাসিটরের পারস্পরিক সম্পর্ক তাহলে তুমি বলতে পারো রোধ শ্রেণী তে যুক্ত থাকা আর ক্যাপাসিটর সমান্তরালে যুক্ত থাকা একই এখন কুণ্ডলী সম্পর্কে কথা বলা যাক যেখানে Ln সংখ্যক কুণ্ডলী শ্রেণী সমবায়ে যুক্ত আছে তো তুমি কি প্রয়োগ করতে পারো তুমি কার্শফের ভোল্টেজের সূত্রটি Kirchhoff's voltage law প্রয়োগ করতে পারো কারণ এগুলি একটি বদ্ধ পথে যুক্ত আছে v হলো প্রতিটি কুণ্ডলীর দুই প্রান্তের ভোল্টেজের যোগফল vv1v2vn তো আমরা যেহেতু জানি যে vkLkdidt i প্রতিটি কুণ্ডলীর মধ্যে দিয়ে একই তো কি লেখা যেতে পারে vL1didtL2didtLndidt তো সব কুণ্ডলী গুলিকে যোগ করলে তোমরা পাবে i1nLididtLeqdidt তুমি সিধান্ত নিতে পারো যে তুল্য L হলো একটি নির্দিষ্ট বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত কুণ্ডলীগুলির মানের যোগফল তো শ্রেণী সমবায়ে যুক্ত n সংখ্যক কুণ্ডলীগুলির তুল্য ইনডাকটেন্স হলো কুণ্ডলীগুলির মানের যোগফল LeqL1L2Lni1nLi সুতরাং যদি তুমি শ্রেণী সমবায়ে যুক্ত রোধের সঙ্গে পারস্পরিক সম্পর্ক দেখো তাহলে তুমি বলতে পারো শ্রেণী সমবায়ে যুক্ত কুণ্ডলীর তুল্য ইনডাকটেন্স শ্রেণী সমবায়ে যুক্ত রোধের তুল্য রোধের মত একই ভাবে হবে এখন সমান্তরালে যুক্ত কুণ্ডলী নিয়ে আলোচনা করা যাক এই চিত্রে তোমরা দেখতে পাবে যে কুণ্ডলীগুলি সমান্তরালে যুক্ত আছে যখন এই কুণ্ডলী গুলি সমান্তরালে যুক্ত আছে তার মানে তোমরা কার্শফের কারেন্ট সূত্রটি Kirchhoff's current law প্রয়োগ করতে পারো যদি তুমি কার্শফের কারেন্ট সূত্রটি Kirchhoff's current law প্রয়োগ করো তাহলে দেখাতে পাবে ভোল্টেজ উৎস থেকে বেরিয়ে আসা কারেন্ট টি হলো প্রতিটি কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফলের সঙ্গে সমান এবং শেষমেশ উদ্দেশ্য হলো ওই বর্তনীর তুল্য ইনডাকটেন্স বের করা তো তোমার কি করা উচিত তোমাকে বের করতে হবে প্রতিটি কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান তো তুমি লিখতে পারো ikt1Lkt0tvdtik I কে অন্তরকলনের রূপে লেখা যেতে পারে এবং সেটাই এখানে ব্যবহার করা হয়েছে মোট কারেন্ট বের করতে তো তোমার কি করা উচিত তোমাকে প্রতিটি কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট গুলিকে যোগ করতে হবে প্রতিটি কুণ্ডলীর দুই প্রান্তের ভোল্টেজ সমান প্রথম কুণ্ডলীর ক্ষেত্রে আমরা লিখতে পারি i11L1t0tvdti1t0 এটা হলো যেটা আমরা বলি প্রাথমিক ভাবে t0 সময়ে সেখানে কিছু কারেন্ট আছে কুণ্ডলীতে তো সেটা প্রথম কুণ্ডলীর প্রাথমিক অবস্থা হিসাবে ধরা হবে অনুরূপভাবে দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে আমরা লিখতে পারি 1L2t0tvdt প্রাথমিক কারেন্ট যেটা কুণ্ডলী দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যখন আমরা সবগুলিকে যোগ করবো তখন আমরা লিখতে পারি i1L1t0tvdti11L2t0tvdti21Lnt0tvdtin 1l11L21Lnt0tvdti1t0i2t0int01Leqt0tvdti এখন দুটির তুলনা করলে লেখা যায় 1Leq1L11L21Lni1n1Li সুতরাং N সংখ্যক সমান্তরালে যুক্ত কুণ্ডলীর তুল্য ইনডাকটেন্স হবে প্রতিটি ইনডাকটেন্সের পুরকের যোগফলের পুরক তার মানে তুল্য L লেখা যেতে পারে প্রতিটি ইনডাকটেন্সের পুরকের যোগফলের পুরক সুতরাং আমরা পর্যবেক্ষণ করলাম সমান্তরাল কুণ্ডলী একত্রিত থাকে ঠিক যেমন সমান্তরাল রোধ থাকে আমরা দেখলাম রোধ ক্যাপাসিটর ও কুণ্ডলীর শ্রেণী ও সমান্তরাল সমবায় পরবর্তী ক্লাসে আমরা এগুলির দশার সম্পর্ক দেখবো যেটা হলো ভোল্টেজ ও কারেন্টের দশা রোধ ধারক ও কুণ্ডলীর জন্য এবং তারপর আমরা সাইনোসইডাল ভোল্টেজ ও কারেন্টের ইম্পিডেন্স এর সম্পর্ক বের করবো আমরা আজকের ক্লাস শেষ করলাম পরবর্তী ক্লাসে আমরা ফেজার বর্ণনা নিয়ে এগিয়ে যাবো ধন্যবাদ